ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর এই লেকচারে আপনাকে স্বাগতম এবং এটি লেকচার নম্বর 23 আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস বিশেষত ইম্প্রপার ইন্টিগ্রালগুলির সম্পর্কে কথা বলছি সুতরাং আমরা টাইপ 1 ইন্টিগ্রালগুলির কনভারর্জেন্স নিয়ে আলোচনাটা চালিয়ে যাব এখন আমাদের আরও একটি পরীক্ষা রয়েছে আগের বক্তৃতায় যার আলোচনা করা হয়নি যা ডিরিচলেট টেস্ট Dirichlet's test বলে পরিচিত এবং এটি আবার টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রালগুলির কনভার্জেন্স টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সুতরাং এখানে আমরা অনুমান করছি যে এই f এবং g এই দুটি ফাংশন এই a থেকে এর মধ্যে সংজ্ঞায়িত এবং তারা রিয়াল মান নিচ্ছে এবং তারা এমন যে প্রতিটি ইন্টারভ্যালে f এর মান ইন্টিগ্রেবল তাই a b এবং b a এর চেয়ে বেশি যেকোন মান নিতে পারে সুতরাং এই f প্রতিটি ইন্টিগ্রাল a b b a তে ইন্টিগ্রেবল হয় এবং অন্যটিতে ইন্টিগ্রাল abfxdx এটি দ্বিতীয় শর্ত এই ইন্টিগ্রালগুলি সমানভাবে বাউন্ডেড সুতরাং ইন্টিগ্রালগুলির অর্থ হল এই b যেকোনও মান নিতে পারে তাই আমরা b কে সীমাবদ্ধ রাখছি না তাহলে এখানে এই ইন্টিগ্রালগুলি সমানভাবে বাউন্ডেড সুতরাং এর অর্থ হল এখানে একটা কন্সট্যান্ট নম্বর C0 রয়েছে যেখানে এই ইন্টিগ্রালের মান সমস্ত ba এর জন্য এই অ্যাবসোলিউট মান abfxdx≤C স্বভাবতই b হল একটা ফাইনাইট নম্বর যার সম্পর্কে আমরা কথা বলছি সুতরাং এখানে b এর যেকোনও মানের জন্য যা কিনা a এর চেয়ে বড় যদি এই ইন্টিগ্রালটি একটি কন্সট্যান্ট C দ্বারা বাউন্ডেড হয় তবে এটি এই C টি এখানে b সংখ্যার উপর নির্ভর করে না সেই ক্ষেত্রে আমরা একে ইউনিফর্মলি বাউন্ডেড বলে থাকি সুতরাং এই বাউন্ডটি এই b এর উপর নির্ভর করে না তারপরে আমরা বলে যে এই ইন্টিগ্রালটি ইউনিফর্মলি এই ইন্টিগ্রালগুলি ইউনিফর্মলি বাউন্ডেড সুতরাং এই দুটি শর্ত f এ রয়েছে f হল ইন্টিগ্রেবল এবং এটি ইউনিফর্ম এই ইন্টিগ্রালগুলি ইউনিফর্মলি বাউন্ডেড ফাংশন g টি মনোটোন এবং বাউন্ডেড সুতরাং আবার g টি মনোটোনিকভাবে বৃদ্ধি পাচ্ছে বা মনোটোনিকভাবে হ্রাস পাচ্ছে এবং বাউন্ডেড তাই এই ফাংশনগুলির মানগুলিও ফাইনাইট তারপর আমাদের কাছে রয়েছে এই g 0 সুতরাং এটি g একটি মনোটোনিক ফাংশন যা X → ∞ হিসাবে 0 এর দিকে যাচ্ছে সুতরাং এটি অন্য একটি শর্ত এবং সেক্ষেত্রে এটা ইম্প্রপার ইন্টিগ্রাল afxgxdx সুতরাং আমাদের এখানে এখন গুণফলটি রয়েছে fxgx ইন্টিগ্রান্টে এবং এর ফলাফল হল এটা কনভার্জ আমরা এই ফলাফলটির প্রমাণে যাব না এখানে যা গুরুত্বপূর্ণ তা হল এখানে এই ইন্টিগ্রালগুলি ইউনিফর্মলি বাউন্ডেড কিনা তা পরীক্ষা করা সুতরাং এর অর্থ আমাদের এই ইন্টিগ্রালটি গণনা করতে হবে আর দেখতে হবে যে আমরা কোন কন্সট্যান্ট C দ্বারা এই ইন্টিগ্রালকে বাউন্ড করতে পারি কিনা যা কিনা এই b এর যেকোন ফাইনাইট সংখ্যার জন্য এই b এর উপর ইন্ডিপেনডেন্ট আমরা যদি এটি করতে পারি তবে আমাদের এই শর্তটি ইউনিফর্মলি বাউন্ডেড বলতে পারি দ্বিতীয়টিতে g হল মোনোটোন এবং তাই মোনোটোনিকভাবে এটি x→∞ হিসাবে 0 তে যাচ্ছে সেই ক্ষেত্রে এখানে দুটি প্রধান শর্ত রয়েছে আমাদের যে শর্তগুলি রয়েছে যে এই এখানে ইন্টিগ্রালটি কনভার্জ হয় সুতরাং এটি একটি খুব প্রয়োজনীয় ইন্টিগ্রাল কারণ যদি আমরা জানি যে তাদের মধ্যে একটি উদাহরণস্বরূপ এখানে g এই বাউন্ডেড এবং মোনোটোন এখানে 0 তে যাচ্ছে এবং তারপরে এই f এর ইন্টিগ্রালগুলি কনভার্জ হয় সুতরাং আমরা এই গুণফলটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি আর বলতে পারি যে এই ইন্টিগ্রালের সাথে কী হবে এটি কনভার্জ হবে যদি এই শর্তগুলি সিদ্ধ হয় আসুন আমরা এই উদাহরণটি দেখি যেখানে আমরা এই ইন্টিগ্রাল 1sin x xpdx p≥0 এর জন্য কনভার্জেন্ট হয় সেখানে এই ফলাফলটি সহজেই ব্যবহার করতে পারি সুতরাং যেকোন p≥0 এর জন্য এই ইন্টিগ্রাল 1sin x xpdx কনভার্জেন্ট হয় তা আমরা এই ডিরিচলেট টেস্ট এর সাহায্যে করে দেখাব এই ক্ষেত্রে আমরা ধরি যে fxsin x সুতরাং আমাদের এখানে এই fxsin x ফাংশনটি আছে এবং অন্যটি হল gx1xp এটি এখন কীভাবে কার্যকর কারণ আমরা এই g সম্পর্কে জানি যে এই পজিটিভ p এর জন্য এটি মোনোটোনিক ভাবে x → হিসাবে 0 তে হ্রাস পাচ্ছে এবং এটি ইন্টিগ্রালটি sin x যা আমরা সহজেই 1bsin x dx হিসাবে দেখাতে পারি সুতরাং এই ইন্টিগ্রালটি হবে cos x এবং তারপরে আমাদের এই লিমিটটি 1 থেকে b হবে তাই এটি হবে cos 1 cos b এই ইন্টিগ্রাল মানটি এবং তারপরে আমাদের এর অ্যাবসোলিউট মানটি নিতে হবে সুতরাং এই cos টি সর্বদা 1 এ বাউন্ডেড এবং আমরা এই ইনইকুয়ালিটিকে এখানে ব্যবহার করতে পারি যে এটি cos 1 cos b হয় এবং সেক্ষেত্রে এটি 2 এ বাউন্ডেড হবে সুতরাং আমরা সহজেই দেখাতে পারি যে এই ইন্টিগ্রালটি এখানে আমাদের নেওয়া b এর যে কোনও মানের জন্য 2 দ্বারা বাউন্ডেড যা 1 এর চেয়ে বড় এবং ∞ এর চেয়ে কম আমরা দেখলাম যে এখানে একটি একই রকমের বাউন্ড আছে আমরা b এর যে মানই নিই না কেন এই ইন্টিগ্রালের মান 2 দ্বারা বাউন্ড হবে এবং আমরা এখন এই ইন্টিগ্রালের এইরকম ইউনিফর্ম বাউন্ডনেসই চাই অন্য ফাংশন g যা মোনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন এবং স্বাভাবিকভাবেই এটি টেন্ডস টু 0 যেমন p এর যেকোন পজিটিভ মানের জন্য x → ∞ এবার সেই ডিরিচলেট টেস্টটি ব্যবহার করে আমরা এই কথা বলব এই গুনফলটির বিষয়ে এই sin x এবং 1xp এর গুণফলের ইন্টিগ্রালটি যার অর্থ এই ইন্টিগ্রাল 1sin x xpdx p0 এর যে কোনও মানের জন্য কনভার্জ হয় সুতরাং এই ডিরিচলেট টেস্টটি এখন খুব প্রয়োজনীয় আর আমরা কেবল দুটি ফাংশনের অনুপাত হিসাবে বিবেচনা করছি যেখানে একটি ছিল f এবং অন্যটি ছিল g এবং এই ফাংশন f এর এই ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটির উপরে খুব ভাল গুন রয়েছে এবং দ্বিতীয়টি মনোটোনিকভাবে 0 তে হ্রাস পেয়েছিল অতএব আমরা ডিরিচলেট টেস্ট দ্বারা সিদ্ধান্ত নিতে পারি যে এটি কনভার্জ করে একইরকমের আরেকটি ইন্টিগ্রাল 0sin x xe xdx এর উপর আমরা এখানে কনভারর্জেন্স টেস্টটি করতে পারি এখানে 0sin x xe x dx01sin x xe x dx1sin x xe x dx 1sin x xe x dx হল কনভারর্জেন্ট এবং 0sin x xe x dx হল প্রপার ইন্টিগ্রাল লক্ষ্য করুন 1bsin x xe x dx1sin x dx cos x cos 1 cos b ≤2 e x হল মোনোটোন এবং e x 0 সুতরাং এটির যে কোনও মানের জন্য a টি পজিটিভ আমরা কী করব আমরা এটি আবার বেশ সহজেই প্রমাণ করতে পারি সুতরাং এটি হল e পাওয়ার x cos x আর প্রথম সমস্যাটা হল 0sin x xe x dx সুতরাং এই ক্ষেত্রে আমরা আবার এই ধারণাটি ব্যবহার করব যে আমরা এটিকে সহজেই 01sin x xe x dx1sin x xe x dx এই ফাংশনে ভাঙ্গতে পারি ইন্টিগ্র্যান্টের লিমিটটি এখানে বিদ্যমান যখন x→∞ এবং অন্য সমস্ত পয়েন্টে কোনও সিঙ্গুলারিটি নেই তখন কোনও আনবাউন্ডনেসও নেই সুতরাং এটি হল প্রথমটির একটি প্রপার ইন্টিগ্রাল এই x→∞ এর কারণে এখন দ্বিতীয়টি আমাদের পরীক্ষা করতে হবে যে এখান থেকে আমরা কী ধরণের ফলাফল পাব এখন আমরা এখানে এই ইন্টিগ্রাল a টু b কে নিচ্ছি সুতরাং লক্ষ্য করুন যে ইন্টিগ্রালটির জন্য এবং তার ওপরেরটির জন্য আমরা এই b যা কিনা sin x x dx তা নিতে পারি সুতরাং আমরা যদি এখানে এই ইন্টিগ্রাল sin x x dx নিই এই x টি 1 থেকে যেকোন সংখ্যায b তে যাচ্ছে সুতরাং এখানে x টিকে আমরা প্রতিস্থাপন করতে পারি কারণ এটিই ন্যূনতম মান যদি আপনি এটি প্রতিস্থাপন করেন যাতে ইন্টিগ্রালটি সবচেয়ে বড় হয় সুতরাং আমাদের 1 টু b আছে এবং এই x টি সর্বনিম্ন সম্ভাব্য মান 1 দ্বারা প্রতিস্থাপিত হয় যাতে ইন্টিগ্রান্টটি আরও বড় হয় আমাদের কাছে এটির চেয়ে বড় এই ইন্টিগ্রাল sin x dx রয়েছে এবং এটি আমরা এখন জানি যে আমরা এটি cos x এবং তারপরে 1 টু b এর সাথে ইন্টিগ্রেট করতে পারি তাহলে এই মানটি হবে cos 1 এবং b cos b এবং আমরা সেই অ্যাবসোলিউট মানটি নিতে পারি সুতরাং এই ফাংশনগুলির এই অ্যাবসোলিউট মানটি আবার এখানে অ্যাবসোলিউট মান হবে যা 2 দ্বারা বাউন্ডেড সুতরাং আমরা প্রমাণ করতে পারি যে এই ইন্টিগ্রালটি এখানে b 1 এর যে কোনও ফাইনাইট মানের জন্য sin x x অর্থাৎ 1bsin x x dx এটি ইউনিফর্মলি বাউন্ডেড এবং এই মানটি হল 2 সুতরাং এই ইন্টিগ্রালটি 2 দ্বারা ইউনিফর্মলি বাউন্ডেড হয় এবং এটা e x ফাংশন তাই e x ফাংশনটি মোনোটোন হয় এবং এটি 0 তে যায় যদি আমরা এই x→∞ নিই তবে e x 0 এ পৌঁছবে সুতরাং আমাদের সেই বৈশিষ্ট্যটিও সিদ্ধ হচ্ছে সুতরাং তারপরে আমরা সেখানে ডিরিচলেট টেস্টটি ব্যবহার করতে পারি কারণ sin x x এর সাথে একটি ইন্টিগ্রাল আমরা দেখেছি যে সেখানে ইউনিফর্মলি বাউন্ডেড একটি মোনোটোন রয়েছে এবং অন্যটি এখানে g যা হল e x এটি x → ∞ হিসাবে 0 এ চলেছে এক্ষেত্রে আমরা এখন ডিরিচলেট টেস্ট করতে পারি যেটা বলে যে এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় এবং অন্যটি হল প্রপার ইন্টিগ্রাল সুতরাং আমাদের এখানে আসল ইন্টিগ্রালটি হল 0sin x xe x dx যা ভালভাবেই কনভার্জ হয় আমরা এখানে আরও একটি সমস্যা করলাম সমস্যা নম্বর 2 সুতরাং এখানে এটি একই ধরণের সমস্যা হবে আমাদের এখন a1 e xcos x x2dx আছে এবং ধারণাটি হল যে আবার আমরা এটা দুটি ভাগে ভাগ করতে পারি তাই আমি এখানে acos x x2dx কে একটি ইন্টিগ্রাল হিসাবে এবং অন্যটিকে acos x e xx2dx হিসাবে নেব সুতরাং এই প্রথম ইন্টিগ্রালটি একেবারে কনভার্জ হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে কনভার্জ হয়েছে কারণটি পরিষ্কার কারণ কম্পারিজন টেস্টের মাধ্যমে আমরা সহজেই উপসংহারে পৌছাতে পারি কারণ এটি cos x x21x2 যদিও প্রকৃতপক্ষে এটি একেবারে একটি ধারণা যা আমরা আবার ব্যাখ্যা করব সুতরাং এখানে অ্যাবসোলিউটলি এর অর্থ হল আমরা যদি ইন্টিগ্রান্টটির অ্যাবসোলিউট মানটিও নিই তাহলেও এটি কনভার্জ হবে সুতরাং এটি হল cos x x21x2 কারণ এই cos x এর মানগুলি 1 দ্বারা বাউন্ডেড সুতরাং আমাদের কাছে রয়েছে 1x2 এবং আমরা জানি যে এটি ইন্টিগ্রাল a1x2dx কনভার্জ করে এবং সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটিও কনভার্জ হবে কারণ 1x2 একটি ডোমিনেটিং ফাংশন এবং যার ইন্টিগ্রালটি কনভার্জ হয় স্বাভাবিকভাবেই সেই ইন্টিগ্রালটি কনভার্জ করবে দ্বিতীয়টি এখানে আমরা আবার একই যুক্তিটি ব্যবহার করতে পারি কারণ এটি আবার cos x e xx2 সুতরাং এখানে এই মানটি 1 দ্বারা বাউন্ডেড হবে কারণ e x ও ডিক্রিজিং ফাংশন সুতরাং এটি সর্বাধিক মানটি নেবে এবং আমাদের তখন x→a হবে সুতরাং যে কোনও ক্ষেত্রে এটিও 1 দ্বারা বাউন্ডেড হবে তাহলে এই দ্বিতীয় ইন্টিগ্রালটিও 1x2 দ্বারা বাউন্ডেড হবে এবং কম্পারিজন টেস্টের মাধ্যমে আমরা আবার উপসংহারে আসতে পারি যে এটিও একেবারে কনভার্জ হবে আমরা এখানে ডিরিচলেট টেস্টটিও ব্যবহার করতে পারি কারণ আমরা এই e x টিকে নিতে পারি সুতরাং আপনি যদি এই ডিরিচলেট টেস্টটি এখানে করতে চান তবে আমরা এই e xx2 ফাংশনটিকে নিতে পারি এবং এই ফাংশনটি x→∞ হিসাবে 0 তে যাচ্ছে e x মোনোটোন ফাংশনটি হ্রাস পাচ্ছে এবং 1x2 ও হ্রাস পাচ্ছে তাহলে এখানে x এর যে কোনও মানের জন্য ডিক্রিজিং ফাংশন রয়েছে এবং এই cos x টি acos x dx এর ইন্টিগ্রালটি আমরা আবার এখানে দেখাতে পারি যে এটি 2 দ্বারা বাউন্ডেড আমরা আগের সমস্যাগুলিতে যেমন করেছি তেমনই ডিরিচলেট টেস্টটি ব্যবহার করতে পারি সুতরাং এটি সমস্যা নম্বর 1 এর মতো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটি কনভার্জ হচ্ছে তাই এটিও কনভার্জ হবে এবং প্রদত্ত ইন্টিগ্রাল a1 e xcos x x2dx ও কনভার্জ হবে সুতরাং এখন কেবল এখানে নোট করুন যে এই ধরণের এই ইন্টিগ্রাল ∞bfxdx কে আমরা এখানে আলোচনা করছি না আমরা কেবল সেই ইন্টিগ্রালগুলি নিয়ে আলোচনা করছি যেখানে আমাদের এই b এর জায়গায় ইনফিনিটি রয়েছে সুতরাং এটি একটি ইনফিনিটি ধরণের ইন্টিগ্রাল যা নিয়ে আমরা আলোচনা করছি তবে এটিও আমরা সহজেই করতে পারি কারণ আমরা উদাহরণস্বরূপ এখানে x t কে বিকল্প হিসাবে নিতে পারি এবং তারপরে কী হবে যে এই ইন্টিগ্রালটি হবে বিয়োগ bf tdt তাহলে আবার আমাদের একই ধরণের ইন্টিগ্রাল রয়েছে যেটাকে নিয়ে আমরা কনভারর্জেন্সের জন্য আলোচনা করছি যেখানে টা উপরে রয়েছে সুতরাং আমাদের যদি এই ধরণের ইন্টিগ্রাল থাকে তবে আমরা কেবলমাত্র সহজ প্রতিস্থাপনের মাধ্যমে আমরা এই ধরণের ইন্টিগ্রালে কনভার্জ করতে পারি এবং তারপরে আমরা আগে যেভাবে কনভার্জ করেছি সেভাবেই আলোচনা করব সুতরাং এখানে এটাই হল পয়েন্টটা আমরা অ্যাবসোলিউট কনভার্জেন্স সম্পর্কে কথা বলছিলাম এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে অ্যাবসোলিউট কনভার্জেন্সটা কী যেমনটি আমি আগেই বলেছি যে অ্যাবসোলিউট কনভার্জেন্স এর অর্থ হল এই ইন্টিগ্রালটি সম্পূর্ণরূপে কনভার্জেন্স হয় যদি ইন্টিগ্র্যান্টে অ্যাবসোলিউট মান হয় যদি এটি কনভার্জ হয় সুতরাং যদি এই ইন্তিগ্রালটি কনভার্জ হয় তবে আমরা বলব যে এই ইন্টিগ্রালটিও অ্যাবসোলিউট কনভার্জ হবে কারণ আমরা এখানে 0 থেকে ∞ পরিসরের জন্য এই ইন্টিগ্র্যান্টের পজিটিভ মানই নিয়েছি সুতরাং যদি এটি কনভার্জ হয় তবে আমরা বলব যে এই ইন্টিগ্রলাটিও সম্পূর্ণভাবে কনভার্জ হয়েছে এবং এখানে আরও একটি টার্ম রয়েছে যা এখানে ব্যবহার করা হয়েছে যে এই ইন্টিগ্রালটি শর্ত সাপেক্ষে কনভার্জ হয় যার অর্থ এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় কিন্তু একেবারে কনভার্জ হয় না সুতরাং এখানে এর অর্থ হল এটা কনভার্জ হয় কিন্তু একেবারে কনভার্জ হয় না সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে এই ইন্টিগ্রালটি শর্তসাপেক্ষে কনভার্জ হয় এখানে 1sin x xpdx এই উদাহরণটিতে আসা যাক এবং আমরা এখন দেখাতে পারি যে এই ইন্টিগ্রালটি p 1 এর জন্য পুরোপুরি কনভার্জ হয় p1 এর যে কোনও মানের জন্য এই ইন্টিগ্রালটি পুরোপুরি কনভার্জ হয় ধারণাটি পরিষ্কার যেটি আগের উদাহরণেও কিছুটা উল্লেখ করা হয়েছে সুতরাং এখানে আমাদের ফাইনাইট আছে আপনি যদি এই ইন্টিগ্রান্টের অ্যাবসোলিউট মানটি নেন অর্থাৎ sin x xp নেন তবে এখানে x টি পজিটিভ মান নিচ্ছে এবং p1 সুতরাং এখানে আমাদের x xp রয়েছে কারণ এটি পজিটিভ তাহলে আমাদের এখানে অ্যাবসোলিউট মান ব্যবহার করতে হবে না এবং এটি 1xp দ্বারা বাউন্ডেড কারণ sin x কখনই 1 এর চেয়ে বেশি মান গ্রহণ করবে না সুতরাং আমরা এটি 1xp দ্বারা বাউন্ড করতে পারি এবং আমরা এখন কম্পারিজন টেস্ট দ্বারা জানি যে ইন্টিগ্রালটি 11xpdx এই ইন্টিগ্রালটি কনভার্জ করে সুতরাং আমরা এখানে যা দেখেছি যে এই ইন্টিগ্রালটিও কনভার্জ করে কারণ এটি আমাদের কম্পারিজন টেস্ট থেকে পেয়েছি সুতরাং আমরা এখানে ইন্টিগ্রান্টটি নিয়েছি sin x xp যা 1xp এর সমান বা তার থেকে কম ছিল এবং আমরা আমাদের ফলাফলটি জানি যে এই 11xpdx ইন্টটিগ্রালটি কনভার্জেন্স এটি কনভার্জ করে এবং অতএব কম্পারিজন টেস্টের মাধ্যমে আমরা দেখিয়েছি যে এটি কনভার্জ করে অর্থাৎ অন্য কথায় ইন্টিগ্রালটি সম্পূর্ণরূপে কনভার্জ করে আমরা এটা নিতে পারি সময় উল্লেখ 1847 কারণ বর্তমানে এটি পজিটিভ নেগেটিভ positive negative মান নিচ্ছে সুতরাং আমরা যদি সত্যিই সমস্ত পজিটিভ মান গ্রহণ করি তবে সে ক্ষেত্রেও এই ইন্টিগ্রালটি কনভার্জ করে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে p1 এর জন্য সেটা বলতে হবে এই ইন্টিগ্রালটি অ্যাবসোলিউটলি কনভার্জ হয় যখন p1 p1 হলে কি হবে সেটা আমরা পরে দেখব এই ইন্টিগ্রালটি অ্যাবসোলিউটলি কনভার্জ করে না যদিও এটি কনভার্জ করে তবে অ্যাবসোলিউটলি নয় পরের সমস্যাতায় যাওয়া যাক এটিরও একটি ফলাফল রয়েছে যে এই ইন্টিগ্রালটি কনভার্জ করে যদি এটা অ্যাবসোলিউট মানে কনভার্জ করে কারণ এটি ইন্টিগ্রালের এই মানটির চেয়ে আরও বড় কোন মান হতে চলেছে সুতরাং যদি এটি কনভার্জ হয় স্বাভাবিকভাবে এটাও কনভার্জ হয় কারণ এখানে আমাদের পজিটিভ নেগেটিভ রয়েছে এবং অনেকগুলি বাতিল হয়ে যাবে এবং ইন্টিগ্রান্টের অ্যাবসোলিউট মান নেওয়ার সাথে সাথে এই মানটি এখানে এর চেয়ে কম হবে সুতরাং এই কনভার্জ করে যদি এটি কনভার্জ করে তবে কনভার্জতটি সত্যিকার অর্থে নয় তবে এটি যদি কনভার্জ করে তবেই এটি কনভার্জ করবে কিন্তু যদি এটি কনভার্জ করে তবে এটি নাও কনভার্জ করতে পারে সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ হলে এই ইন্টিগ্রালটি অ্যাবসোলিউটলি কনভার্জ নাও হতে পারে না এটি একটা সাধারন উদাহরণ যেটা আমরা এখানে এখানে আলোচনা করব যে 1sin x xpdx ইন্টিগ্রালটি শর্তসাপেক্ষে কনভার্জ করে যার অর্থ এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় তবে যখন আমরা এখানে ইন্টিগ্র্যান্টটির অ্যাবসোলিউটলি মান নিই তখন এই ইন্টিগ্র্যান্টটি কনভার্জ হয় না সুতরাং প্রথমে আমরা দেখাব যে এই ইন্টিগ্রালটি কনভার্জ এটা এখন একটি সহজ ব্যপার তাহলে 0fxdx কে আমরা 01sin x xdx এবং 1sin x xdx এই দুটি ইন্টিগ্রালের সমষ্টি হিসাবে লিখেছি এবং মনে রাখবেন যে প্রথম ইন্টিগ্রালটি একটি প্রপার ইন্টিগ্রাল তাই স্বাভাবিকভাবে এটি কনভার্জ করে এবং দ্বিতীয়টিতে আমাদের এই ইনফিনিটি নিয়ে আলোচনা করতে হবে সুতরাং এটি একটি প্রপার ইন্টিগ্রাল এবং এখানে আমরা এই উদাহরণ 1 এ দেখেছি যে এখানে xp দেওয়া আছে এবং p 1 এর চেয়ে বড় তাই ইন্টিগ্রালটি কনভার্জ হয় সুতরাং স্বাভাবিকভাবেই এই ইন্টিগ্রাল sin x x ও কনভার্জ করে আমরা ইতিমধ্যেই উদাহরণ 1 এ সেটা দেখেছি এর অর্থ হল এই যে এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় সুতরাং 0sin x xdx ইন্টিগ্রালটি কনভার্জ করে এবং এর পরে আমরা দেখাব যে আমরা যখন ইন্টিগ্রান্টের কোন অ্যাবসোলিউট মান নিই সেট ইন্টিগ্রান্টটি কনভার্জ হয় না আমাদের এই উদাহরণটি রয়েছে যেটা বলছে যে কনভারর্জটি সত্য নয় কারণ এখানে আমাদের ইন্টিগ্রালের কনভার্জেন্সটি রয়েছে কিন্তু ইন্টিগ্রালটি অ্যাবসোলিউটলি কনভার্জ হয় না এর উলটোটা সুস্পষ্ট কারণ আমরা যদি পজিটিভ মান নিই তাহলেও আমরা এই ইন্টিগ্রালটি পাব তাই স্বাভাবিকভাবেই যখন আমরা ফাংশনটির পজিটিভ এবং নেগেটিভ মানগুলি নিই তখন অবশ্যই তা কনভার্জ হয় সুতরাং এখানে আমরা এখন দেখাব যে এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় না এবং এটি এখন কিছুটা জড়িত আমরা এই অ্যাবসোলিউট মান 0 sin xx dx নেব এবং আমরা এটি আমরা n0nπn1sin x xdx হিসাবে লিখব সুতরাং এখানে এই ইন্টিগ্রালটি ঠিক এই ইন্টিগ্রালের সমান আমরা এখানে n 0 তে ভেঙেছি সুতরাং আমরা 0 থেকে π এ যাচ্ছি এবং তারপরে এই ইন্টিগ্রান্ট এবং মানটি তারপরে আমরা n 1 থেকে যাচ্ছি যার অর্থ π থেকে 2π এবং এই ইন্টিগ্রান্টটি ইত্যাদি সুতরাং আমরা 0 থেকে π π থেকে 2π এবং তারপরে 2π থেকে 3π ইত্যাদি নিয়েছি এই ইন্টিগ্রালটি 0 থেকে কে আমরা কয়েকটিতে ভাগে ভাগ করেছি এটি এই রেঞ্জের ছোট ছোট অংশ সুতরাং 0 থেকে π π থেকে 2π এবং তারপরে 2π থেকে 3π ইত্যাদি যেগুলো আমরা এই যোগফল আকারে লিখেছি সুতরাং এটি ইন্টিগ্রাল এবং এখন আমরা এখানে xnπy কে প্রতিস্থাপন করব সুতরাং আমরা এই ইন্টিগ্রালে xnπy কে প্রতিস্থাপন করব এটি করে dx টি এই dy হবে এবং তারপরে এই nπ প্রতিস্থাপিত হবে এবং পাশাপাশি n 1y টিও সুতরাং যখন আমরা এই ইন্টিগ্রালে এটি প্রতিস্থাপন করব যখন x কে nπ নেওয়া হয় y তখন 0 মান নেবে এখানে আবার আমরা দেখব কারণ এই সম্পর্কটি xnπ1 ছিল তাই x nπ হিসাবে নীচের মানটিকে গ্রহণ করছে তাই nπ y সুতরাং এই y 0 হিসাবে মানটি গ্রহণ করবে সুতরাং এটি এখন 0 থেকে যাবে এবং যখন x nππ মান নিচ্ছিল সেই ক্ষেত্রে আমাদের কাছে এই nπy রয়েছে তাই y π মানটি নেবে আমাদের ইন্টিগ্রালটি এখন 0 থেকে π হবে এবং এই অ্যাবসোলিউট মানটি হয় আর আমাদের nπy আছে এবং এখানেও আমরা x এর জন্য nπy প্রতিস্থাপন করেছি সুতরাং আমরা এই অসমতার আরেকটি ব্যবহার করব এই সমতাটির যেটি sin nπy 1nsin y উদাহরণস্বরূপ n 1 সুতরাং আমাদের কাছে sin πy রয়েছে যা হল sin y এবং একইভাবে অন্য n দের জন্যও আমাদের এই সমতা টেকনোমেট্রিক সমতা রয়েছে যা আমরা এখন এই নিউম্যারেটরে ব্যবহার করব কারণ আমাদের কাছে sin nπy রয়েছে সুতরাং y এটি ব্যবহার করে আমাদের এখন নিউম্যারেটরে 1 পাওয়ার n রয়েছে এবং তারপরে আমাদের n00 1nsin y nπydy এই একই ইন্টিগ্রালটি রয়েছে যা এখানে ছিল সুতরাং এই sin nπy 1nsin y দ্বারা পরিবর্তিত হয়েছে এখন এই যোগফলটি হল n00 1nsin y nπydy সুতরাং এখানে আমাদের লক্ষ্য করা উচিত যে আমরা এখন অ্যাবসোলিউট মানটি ব্যবহার করছি না কারণ এই sin y টি 0 থেকে π পর্যন্ত পজিটিভ মান গ্রহণ করে এবং তারপর 2 1 এবং ধীরে ধীরে 0 তে যায় সুতরাং এটি 0 থেকে π এর কোন নেগেটিভ মান কখনই নেয় না তাই আমরা এখানে এই অ্যাবসোলিউট মানটি সরিয়ে দিয়েছি সুতরাং n00sin y nπydy সুতরাং এই ক্ষেত্রে এখন এই ডিনোমিনেটরটি যদি আপনি এখানে একবার দেখেন তাহলে y এই ক্ষেত্রে এই ইন্টিগ্রালটির জন্য 0 থেকে মান নিচ্ছে সুতরাং আমরা যদি এই ইন্টিগ্রালটিকে আরও বড় করতে চাই তবে এখানে কিছু অন্য ইন্টিগ্রাল প্রয়োজন তাই আমরা এই y কে বড় মান দিয়ে প্রতিস্থাপন করতে পারি বা এই ডিনমিনেটরটি এখানে সবচেয়ে বড় মানটি নেব সুতরাং আমাদের nππ আছে এই y টিকে দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে যাতে এটি এই ইন্টিগ্রালটি এখানে এই ইন্টিগ্রালের থেকে ছোট ইন্টিগ্রাল হয় এবং তাই আমাদের এই অসমতা রয়েছে যে এই ইন্টিগ্রালটি সবচেয়ে বড় কারণ এটি এখন নিচ্ছে ইন্টিগ্রান্টটি কম মান নিচ্ছে কারণ এটি ডিনোমিনেটরটি সর্বনিম্ন মান দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এখানে সর্বোচ্চ মান রয়েছে nππ সুতরাং এটি একটি ছোট ইন্টিগ্রাল n00sin y nπydyn00sin y nππdy এখন এখানে দেখুন কোনও y নেই সুতরাং আমরা এটি বাইরে নিতে পারি তাহলে আমরা এই কে বাইরে নিতে পারি সুতরাং আমরা আছে এখানে এবং ইন্টিগ্রালটিও আমরা মূল্যায়ন করতে পারি সুতরাং আমাদের এই সামেশন n 0 থেকে ∞ এবং 1n হয় তাই এটি যেমন রয়েছে তেমনই থাকবে তাহলে আমাদের এখানেও এই π রয়েছে সুতরাং 1n এবং এই n1 1πn1 বা আবার আমাকে লিখতে দিন n00sin y nππdy2n01n1 সুতরাং আমাদের এই সামেশন n 0 থেকে ∞ পর্যন্ত চলে এবং এটি 1πn1 এবং ইন্টিগ্রাল 0 থেকে π এবং আমাদের এই sin y রয়েছে সুতরাং এটি হবে cos y এবং তারপরে 0 থেকে π সুতরাং যখন আমরা π প্রতিস্থাপন করব তখন আমাদের আবার সেখানে 1 হবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে এবং তারপর মাইনাস মাইনাস আবার প্লাস হবে ধরুন এখানে আমাদের 2 রয়েছে সুতরাং এটি 2 দ্বারা প্রতিস্থাপিত হবে তাহলে আমাদের আছে n00sin y nππdy2n01n1 সুতরাং এই ইন্টিগ্রালটি এই 1 এর সমান এবং এটি এখানে একটি সুপরিচিত সিরিজ যা কিনা ডাইভার্জেন্ট সিরিজ সুতরাং এর অর্থ হল যোগফলটি হল এখানে সুতরাং আমরা কী দেখেছি যে এই ইন্টিগ্রালটি যা আমরা অ্যাবসোলিউট মান দিয়ে শুরু করেছিলাম এটি এই সিরিজের এই যোগফল যা কিনা তার চাইতে বড় যার অর্থ হল এই ইন্টিগ্রালটি একটি ডাইভার্জেন্ট ইন্টিটিগ্রাল কারণ এই বিরতির মান যোগফলের মানের চেয়ে বড় হবে যা কিনা ইতিমধ্যেই ∞ এসেছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এই ইম্প্রপার ইন্টিগ্রাল 0sin x xdx রয়েছে প্রদত্ত ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় সুতরাং উপসংহারে আমাদের কাছে ডিরিচলেট টেস্ট রয়েছে যেটা বলে যে আমরা যদি এটাকে এই সমস্ত ba এর ইন্টিগ্রালের জন্য ইউনিফর্ম বাউন্ডনেস হিসাবে দেখি এবং g হল একটা মোনোটোন যা x→∞ হিসাবে 0 তে কমে যাচ্ছ্ তবে আমাদের এই afxgxdx ইন্টিগ্রান্টের গুণফলটি কনভার্জ হবে এবং আমরা সেখানে অ্যাবসোলিউট কনভার্জেন্স এর সম্পর্কেও আলোচনা করেছি এবং আমরা এই সুন্দর উদাহরণটি দেখেছি যা অ্যাবসোলিউটলি কনভার্জেন্স হয় না তবে এটি কনভার্জ করে যদি আমরা এই ইন্টিগ্রান্টের এই অ্যাবসোলিউট মানটি না নিই তবে সুতরাং এই রেফারেন্সগুলি এই লেকচারটি প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়েছে